ফার্স্ট অর্ডার সার্কিটস কন্টিনিউড সুতরাং আসুন আমরা 4 5 টি উদাহরণ সহ আপনার পরবর্তী RL সার্কিটে আসি এবং এর সাথে আপনার ফার্স্ট অর্ডার সার্কিট বন্ধ হয়ে যাবে আমি সম্ভবত একটি ছাড়া কোনও অন্য অধ্যায় দেব না তো আমি পরামর্শ দেব যে আপনি যে কোনও ভাল বই নিন এবং আপনি নিজে কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করুন এবং এই কোর্সের জন্য যা কিছু সমস্যার সমাধান করা হয়েছে আপনি অন্য বই এর তুলনায় খুব বেশি পার্থক্য পাবেন না এখানে আমি সমস্ত ধরণের সমস্যা বিবেচনা করেছি সুতরাং i t নির্ধারণ করুন যখন t 0 এর বেশি নেয়া হয় ধরে নিন যে সুইচটি দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে তো যেহেতু এই সুইচটি দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল এই কারেন্টটি এভাবে প্রবাহিত হবে মানে এটি একটি শর্ট সার্কিট পথ পাচ্ছে তো সুতরাং ধরে নিন যে যদি সুইচটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল তখন সেই সময়ে ইনডাক্টর টি শর্ট সার্কিট হিসাবেও কাজ করবে তবে ইনিশিয়াল কারেন্টটি কী হবে সুতরাং সেই ক্ষেত্রে i 20 ভোল্ট বিভক্ত 4 Ω সুতরাং এটি 5 অ্যাম্পিয়ার কারণ সুইচটি দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সুতরাং কারেন্ট এইভাবে প্রবাহিত হবে তো এটি অ্যাকটিভ হবে কারণ এটি একটি শর্ট সার্কিট এবং এতে ইনডাক্টর শর্ট সার্কিটের মতো আচরণ করবে তো কারেন্ট 204 5 অ্যাম্পিয়ার হবে আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এর মধ্যে i0 এটি ইনিশিয়াল ইনডাক্টর কারেন্ট আমি আপনাকে বলেছিলাম যে এটি 5 অ্যাম্পিয়ার তার মানে ইনডাক্টরের মাধ্যমে কারেন্ট তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে না সুতরাং যখন সুইচটি ওপেন থাকে তখন ইনডাক্টরের মাধ্যমে কারেন্ট তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে না সুতরাং i0 হবে i0 5 অ্যাম্পিয়ার এখন দ্বিতীয় জিনিসটি হল এই সুইচটি আসলে ওপেন করা আছে এবং মনে করুন t 0 তে এটি একটি স্টেডি স্টেটে পৌঁছেছে এবং স্টেডি স্টেট এ পৌঁছানো মানে ইনডাক্টর আবার শর্ট সার্কিট হবে তাই i 20 ভোল্ট সুতরাং এই কারেন্টটি এভাবে প্রবাহিত হবে সুতরাং ধরুন এটি কারেন্ট i ∞ a স্টেডি স্টেট সুতরাং এটি 204 6 হবে তো এটি 2 অ্যাম্পিয়ারহবে তো i ∞ 2 অ্যাম্পিয়ার হবে সুতরাং দেখুন i ∞ 2 অ্যাম্পিয়ার এবং সার্কিট সুইচ ওপেন থাকে সুতরাং এটি একটি শর্ট সার্কিট RThevenin শর্ট এটি ভোল্টেজ সোর্স সুতরাং এটি 6 4 হবে যা 10 Ω সুতরাং RThevenin 10 Ω এবং τ টাইম কন্সট্যান্ট LR হবে সুতরাং এটি 23 গুণ 10 হবে তো 1115 সেকেন্ড যা হল τ সুতরাং সবকিছু এখানে তৈরি করা হয়েছে τ LRThevenin তো 115 সেকেন্ড এখন আমরা জানি এটা i t i ∞ i0 i ∞ e t tτ সুতরাং i ∞ 2 i0 আমরা 5 গণনা করেছি i ∞ 2 এবং e t 15 t হবে সুতরাং এটি হবে i t 2 3 e t 15 t অ্যাম্পিয়ার সুতরাং এটি একটি সহজ সমস্যা তাই না একইভাবে সার্কিটের সমস্ত সময়ের মূল্যবোধের জন্য i t নির্ধারণ করতে হবে সময়ের মূল্যবোধের মানে 40 এর চেয়ে 0 কম অথবা 40 এর চেয়ে 0 বেশি এবং দেখুন এখানে কেবল 5 ভোল্ট দেওয়া আছে আর এখানে মাত্র 5 u যেটা একটি স্টেপ ভোল্ট স্টেপ ইনপুট 5u ভোল্টের জন্য দেওয়া আছে এবং এটি 02 Ω এটি 06 Ω এবং এটি 03 হেনরি সুতরাং এই 5 ভোল্ট সংযুক্ত আছে কিন্তু এটি 5 u তাই না সুতরাং এটি 5 u মানে এটি 0 যখন t 0 এর চেয়ে কম আর এটি 5 যখন t 0 এর চেয়ে বড় নয় কারণ u হল 0 যখন t 0 এর চেয়ে কম এবং u iS1 যখন t 0 এর চেয়ে বড় সুতরাং এই ক্ষেত্রে ধরুন যখন t 0 এর চেয়ে কম হয় তার মানে এই ভোল্টেজ সোর্সটি আসলে 0 সুতরাং সেই ক্ষেত্রে যদি t 0 এর চেয়ে কম হয় তো এটি একটি সার্কিটের মতো কাজ করবে কারণ এই ভোল্টেজটি হল 0 সুতরাং সার্কিটটি এইভাবে শর্ট করুন আর এই 5 ভোল্ট সেখানে আছে এবং সেই ক্ষেত্রে কি ঘটবে যদি সার্কিট স্টেডি স্টেটে থেকে যায় তবে ইনডাক্টর একটি শর্ট সার্কিট হিসাবে কাজ করবে সুতরাং সেই সময় যা ঘটবে তা হল এই ইনিশিয়াল কারেন্ট ডাইরেকশন টি এভাবে নেওয়া হয় এটি এই রকম কারণ এটি শর্ট তো এই 06 Ω কার্যকর নয় কিছুই এর মধ্য দিয়ে যাবে না তো কারেন্ট এই 06 Ω রেজিস্টেন্স এর মাধ্যমে 0 সুতরাং সেই ক্ষেত্রে এই ইনিশিয়াল কারেন্ট i0 i0 i0 502 হয়ে যাবে তার মানে i0 i0 i0 25 অ্যাম্পিয়ার সুতরাং এটি স্টেপ ইনপুটের কারণে হয় যখন t 0 এর চেয়ে কম হয় তো এটি 25 অ্যাম্পিয়ার সুতরাং পরবর্তী সমাধান পরের অংশে আছে সুতরাং এখন প্রশ্নটি হল যখন t 0 এর চেয়ে বেশি হয় সেই সময় এই 5 ভোল্টের সোর্সটি সেখানে থাকবে তো সেই সময় এটি 5 ভোল্ট হবে এবং যদি t 0 এর বেশি হয় তখন এটি u iS1 হবে এবং সেই সময় সার্কিটটি স্টেডি স্টেটে থাকবে তারপরে আবার এটি শর্ট সার্কিট হিসাবে কাজ করবে যখন t 0 এর বেশি হবে এবং ধরে নিন যে এটি একটি স্টেডি স্টেটে পৌঁছেছে সেই ক্ষেত্রে এটির মধ্য দিয়ে কিছুই প্রবাহিত হবে না কারণ এটি একটি শর্ট সার্কিট পথ তো কারেন্ট এই ভৱে প্রবাহিত হবে সুতরাং সেই ক্ষেত্রে i ∞ স্টেডি স্টেট মান হবে 5 KVL সুতরাং এটি হবে 5 02 গুন i 5 0 অতএব i 10 বিভক্ত 02 যেটা 50 অ্যাম্পিয়ার আসলে এই কারেন্ট মূলত i ∞ সুতরাং এই কারেন্ট টি আসলে i ∞ i সুতরাং এটি 50 অ্যাম্পিয়ারi ∞ তো i0 25 অ্যাম্পিয়ার আর i ∞ 15 50 অ্যাম্পিয়ার সুতরাং স্টেডি স্টেট মান দিয়ে এখন RThevenin বের করবো সুতরাং এই সোর্সটি শর্ট হওয়া উচিত তাই 02 Ω এবং 06 Ω সমান্তরাল সুতরাং RThevenin হবে 02 গুন 06 বিভক্ত02 06 সুতরাং এটি 02 গুন 06 বিভক্ত08 হবে তাই এটি 04 হবে সুতরাং আমি মনে করি এটি 15 Ω হবে সুতরাং এবং এখানে τ হল LRl 03 হেনরি তো আমরা τ সহজেই গণনা করতে পারবো সুতরাং এখন এই সমাধানে আসুন তাই এই ক্ষেত্রে RThevenin প্রায় 015 Ω আসে এবং τ LRThevenin 2 সেকেন্ড আসছে এবং ডেফিনিশন 5 u 0 এর সমান যখন I 0 এর কম এবং এটি 5 0 এর চেয়ে বড় সুতরাং i0 I হল 25 অ্যাম্পিয়ার i0 i0 i0 25 অ্যাম্পিয়ার কারণ কারেন্ট ইনডাক্টরে স্যুইচ করার সময় তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে না আর যখন t 0 এর বেশি থাকে i ∞ I 50 অ্যাম্পিয়ার হয় এখন আমরা এর থেকে জানি যে যখন t 0 এর বেশি i t i ∞ i0 i ∞ e t tτ হবে সুতরাং এই সমস্ত মানগুলি সাবস্টিটিউট করলে আমরা i t 50 25 e t 05 t অ্যাম্পিয়ার পাব তো t হল 0 এর চেয়ে বড় মানে i t 25 অ্যাম্পিয়ার এবং প্রাথমিক মান t যখন 0 এর কম হয় তখন এটি t হয় আর যখন 0 বেশি হয় 50 25 e t এর পাওয়ার 05 t অ্যাম্পিয়ার হয়ে যায় তখন t 0 এর বেশি থাকে অথবা আমরা এটি এইভাবে রাখতে পারি i t 25 25 e t 05 t u আসলে এই দুটি একসাথে একত্রিত করা হয়েছে সুতরাং এই কারণেই u তৈরি করা হয় তাই i t u 0 লেখা জেতে পারে যখন t 0 এর কম এবং u 1 যখন t 0 এর বড় সুতরাং এটি এই মুহূর্তে আরেকটি সমস্যা নেব এই সমস্যাটি কিছুটা আকর্ষণীয় সুতরাং চিত্র 60 তে আমি আপনাকে দেখাব সুইচটি দীর্ঘ সময় ধরে পজিশন a তে রয়েছে এবং t 0 এ এটি পজিশন b এ নিক্ষেপ করা হয়েছে a নির্ধারণ করার জন্য যেটা i t তখন t 0 এর বেশি হবে তারপর b v0 তারপর v0 এবং didt 0 এই সমস্ত জিনিসগুলি আমাদের নির্ধারণ করতে হবে তাই এই সুইচটি দীর্ঘ সময় ধরে পজিশন a তে রয়েছে এবং যখন t 0 এর সমান হয় এটি পজিশন b তে নিক্ষেপ করা হয় তার মানে এই সমস্যায় সুইচটি দীর্ঘ সময় ধরে পজিশন a তে ছিল তার মানে সার্কিট স্টেডি স্টেটে পৌঁছেছে ধরুন এটি দীর্ঘ সময় ধরে এই ভাবে অবস্থান করছিল সেই সময় ইনডাক্টর টি শর্ট সার্কিটের মতো আচরণ করছিল এবং এই ইনিশিয়াল কারেন্ট হল i0 এটি 12 ভোল্ট হবে এবং KVL এইভাবে এখানে হবে এটি 1212 ভোল্ট12 Ω 1 অ্যাম্পিয়ার সুতরাং এটি i0 i0 i0 যেটা হল 1 অ্যাম্পিয়ার এখন t 0 এ সুইচটি এখানে নিক্ষেপ করা হয়েছে সুতরাং এই অংশটি বিচ্ছিন্ন করে সুইচটি এখানে ফেলে দেওয়া হয়েছে সুতরাং সেই সময় আমাদের প্রথমে i ∞ খুঁজে বের করতে হবে মানে ধরুন t 0 এর বেশি মনে করুন এটি একটি স্টেডি স্টেট পৌঁছেছে সুতরাং এটি আবার শর্ট সার্কিট হয়েছে সেই সময় এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটি হল i ∞ যেটি হল স্টেডি স্টেট মান সুতরাং সেই ক্ষেত্রে এটি 2 গুণ i ∞ 6 তো i ∞ 3 অ্যাম্পিয়ার সুতরাং i0 1 অ্যাম্পিয়ার আর i ∞ 3 অ্যাম্পিয়ার সুতরাং এটি i0 1 অ্যাম্পিয়ার আমি বলেছিলাম i0 i0 i0 যেটা হল iS1 অ্যাম্পিয়ার এবং t 0 এ সুইচটি পজিশন b তে রয়েছে সুতরাং এই ক্ষেত্রে সুইচ পজিশন b তে থাকে সুতরাং এটি খুব সহজ RThevenin 2 Ω কারণ এই 2 পয়েন্ট RThevenin পেতে চাইছে এবং সেই সময় এই ভোল্টেজ সোর্সটি শর্ট করে তুলছে সুতরাং মূলত এটি 2 Ω হবে সুতরাং RThevenin 2 Ω এবং তাই L 1 হেনরি দেওয়া হয় তো সহজেই আমরা টাইম কনস্ট্যান্ট গণনা করতে পারব সুতরাং এই ক্ষেত্রে τ LRThevenin সুতরাং L iS1 হেনরি এবং RThevenin 2 Ω সুতরাং এটি 05 সেকেন্ড এবং i ∞ আমি আপনাকে দেখিয়েছি আপনি কেমনে এই 3 অ্যাম্পিয়ারপাবেন সুতরাং সুইচটি পজিশন b তে রয়েছে এবং সার্কিটটি স্টেডি স্টেট পৌঁছেছে এখন t 0 এর বেশি হলে আমরা জানব যে i t i ∞ i0 i ∞ e t tτ সুতরাং এই সমস্ত মান i ∞ i0 এবং τ আমরা সাবস্টিটিউট করে i t 3 1 3 e t 2 t পাব অথবা কেবল 3 2 গুণ e t 2 t অ্যাম্পিয়ার লিখতে পারব তো এখানে t বড় 0 এর চেয়ে এখন দ্বিতীয় জিনিসটি হল যখন সুইচ পজিশন a তে স্টেডি স্টেট অবস্থাতে থাকে তখন ইনডাক্টরটি একটি শর্ট সার্কিট হিসাবে কাজ করবে কারণ সুইচ যখন পজিশন a তে ছিল তখন ইনডাক্টর জুড়ে ভোল্টেজ একটি শর্ট সার্কিট জুড়ে আচরণ করছিল সুতরাং এর মাধ্যমে কারেন্ট হল 1 অ্যাম্পিয়ারএটি i0 i0 i0 i0 1 অ্যাম্পিয়ার সুতরাং KVL এই রকম কারণ ইনডাক্টর শর্ট সার্কিট হিসাবে কাজ করছে সুতরাং এটি iS12 গুণ 1 কারণ কারেন্ট এই iS1 v 12 0 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আর এই 12 সম্মুখীন হচ্ছে তার মানে v0 প্রথমে হবে v 0 যা আসলে v0 0 ভোল্ট কারণ সেই সময় এই সার্কিটটি দীর্ঘ সময় ধরে পজিশন a তে ছিল সুতরাং এটি v0 0 ভোল্ট সুতরাং এই কারণেই v0 0 ভোল্ট এখন t 0 এ যখন সুইচ 1 টি পজিশন b তে রাখা হয়েছিল তারপর আমরা KVL প্রয়োগ করি সুতরাং যখন সুইচ পজিশন b তে থাকে আমি এই সার্কিটটি দেখব যখন সুইচটি পজিশন b তে থাকবে সুতরাং সেই সময় KVL প্রয়োগ করুন ধরুন এই কারেন্ট i বা i0 i0 i0 সুতরাং এখানে এই লুপে KVL প্রয়োগ করুন সুতরাং যদি তাই করেন তাহলে 2 i0 v0 6 0 পাবেন I i0 নিন কারণ সুইচিং করার সময় কারেন্ট ইনডাক্টরটি তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে না তো 2 i0 v0 6 এটি সঠিক হবে সুতরাং সুইচ যদি পজিশনে থাকে সুইচিং করার সময় যেই কারেন্ট এটির মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটা হল i0 সুতরাং এটি যদি এইভাবে সরানো হয় তবে এটি 2 হবে এখানে আমি লিখছি এটা হবে 2 তারপর i তারপর 0 v 6 0 কিন্তু i0 1 সুতরাং v হবে v0 v v0 তাই না এটি 6 2 4 ভোল্ট হবে তাই এখানে এটি v0 4 ভোল্ট এবং আমরা সাধারণত এটাও জানি v L গুণ didt সুতরাং v0 4 ভোল্ট আমরা জানি সুতরাং আমরা L গুণ di dt 0 v0 লিখতে পারি সুতরাং di dt 0 খুঁজে বের করতে বলা হয়েছে সুতরাং di dt 0 হবে v L 0 v L v0 L তো L হল 1 হেনরি এবং v0 4 ভোল্ট তো এটি 4 অ্যাম্পিয়ার প্রতি সেকেন্ডে হবে সুতরাং এখানে সামান্য বোঝাপড়া প্রয়োজন এখন পরবর্তী সমস্যা হল এই বিশেষ DC ট্রানসিয়েন্ট স্যুইচিংটি আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং সমাধান করতে হবে এখন এই চিত্রে সুইচটি দীর্ঘ সময় ধরে ওপেন রয়েছে এবং যদি সুইচটি t 0 তে বন্ধ থাকে তাহলে আমাদের i t নির্ধারণ করতে হবে তো এই সুইচটি দীর্ঘ সময় ধরে ওপেন ছিল মানে ইনডাক্টরটি শর্ট সার্কিটের মতো আচরণ করছে এবং এটি দীর্ঘ সময় ধরে ওপেন হয়েছিল যে কেউ i0 কী তা খুঁজে বের করতে পারবে এবং i0 সুইচিং এর সময় i0 i0 এবং i0 স্যুইচ করার সময় এটি পরিবর্তন হবে না সুতরাং সেই ক্ষেত্রে যদি i0 খুঁজে বের করতে যান তাহলে এটি 4 বিভক্ত2 Ω এবং 2 Ω হবে কারণ এটি দীর্ঘ সময় ধরে ওপেন ছিল সুতরাং এটি 44 1 অ্যাম্পিয়ার এখন এটি iS1 অ্যাম্পিয়ার হবে সুতরাং এটি i0 এবং i0 i0 ঠিক সুইচিং করার আগে i0 1 অ্যাম্পিয়ার ঠিক সুইচিং করার পরে কারণ ইনডাক্টরের মাধ্যমে কারেন্ট তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে না এখন এই সুইচটি বন্ধ আছে তার মানে এই সুইচটি এখন বন্ধ সুতরাং সেই ক্ষেত্রে এটি নিষ্ক্রিয় এবং শর্ট সুতরাং ধরুন একটি সার্কিট একটি স্টেডি স্টেটে পৌঁছেছে তাই ইনডাক্টরটি শর্ট সার্কিট হিসাবে কাজ করছে সুতরাং i ∞ 4 বিভক্ত2 হবে কারণ মাত্র 2 Ω রেজিস্টেন্স সক্রিয় রয়েছে কারণ কার্রেন্টের পথটি এই রকম হবে তো এটি সেখানে নেই কারণ এটি শর্ট সার্কিট করা হয় সুতরাং এটি 2 অ্যাম্পিয়ার হবে এটির স্টেডি স্টেট মান হল i ∞ সুতরাং স্যুইচটি বন্ধ সুতরাং তো পথটি এইরকম এটি ক্লোজড সার্কিট তাই RThevenin টি শর্ট করতে পারে RThevenin 2 Ω পাওয়ার জন্য এটি আসবে না কারণ সুইচটি বন্ধ করার পরে এটি নিষ্ক্রিয় এবং শর্ট হয়ে যাচ্ছে সুতরাং এটি 2 Ω হবে যেটা RThevenin এবং τ LR টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করতে পারা যাবে সুতরাং আমি এখানে যা বলেছি তা ঠিক যদিও i0 it 4 অ্যাম্পিয়ার RThevenin 2 Ω আমি আপনাকে বলেছিলাম সুতরাং τ LRThevenin l iS1 হেনরি সুতরাং হাফ সেকেন্ড এবং t ∞ প্রবণতা রাখে যে i ∞ I 2 অ্যাম্পিয়ার এবং যখন t বড় হয় 0 এর থেকে আমরা এটি জানি যে i t i ∞ i0 i ∞ e t tτ i ∞ i0 এর সমস্ত মান সাবস্টিটিউট করে এবং τ হয়ে উঠবে i t 2 e t 2 t অ্যাম্পিয়ার এখন আমি যদি চাই i t সব t এর জন্য তাহলে i t 1 অ্যাম্পিয়ার হবে যখন t কম হয় 0 এর থেকে কারণ i0 1 অ্যাম্পিয়ার এবং এটি 2 e t 2 t অ্যাম্পিয়ার যখন t বড় হবে 0 এর থেকে অতএব আমরা এই ইকুয়েশনটি i t 2 e t 2 t iS1 1 e t 2 t u মতো লিখতে পারি সুতরাং এটি i ∞ এবং এটি iS1 1 e t 2 t সুতরাং এই ভাবে লিখতে পারেন যখন u 0 যে t 0 এর কম এটি iS1 অ্যাম্পিয়ার এবং যখন u t বড় হয় 0 এর চেয়ে u 1 হয়ে উঠে সুতরাং এটি iS1 1 e t e t 2 t তো এটি 2 e t 2 t হবে সুতরাং এই কারণেই আমি লিখছি যে যখন t কম হয় 0 এর থেকে u 0 এবং যখন t বড় হয় 0 এর থেকে u 1 হবে সুতরাং এটি আশা করি যে এই সমস্যাটি আপনারা সঠিকভাবে বোঝতে পারেন সুতরাং এখন এই জিনিসটি চিত্রে দেয়া আছে যা হল t 0 সুতরাং এই চিত্র আমি আপনাকে দেখাবো যে সুইচ S1 বন্ধ এবং 4 সেকেন্ড পরে সুইচ S2 বন্ধ করা হয়েছে i t নির্ধারণ করুন i গণনা করুন t 2 সেকেন্ড এর জন্য এবং t 5 সেকেন্ড সুতরাং t 0 সুইচ S1 বন্ধ এবং 4 সেকেন্ড পরে S2 বন্ধ হয় সুতরাং t 0 এ এই সুইচ S1 বন্ধ হয় এবং 4 সেকেন্ড পরে এই S2 বন্ধ হবে সুতরাং সেই সময় S1 এবং S2 4 সেকেন্ডের পরে চিরকালের জন্য বন্ধ থাকবে সুতরাং আমি বলতে চাইছি যে প্রাথমিকভাবে এই সুইচটিও ওপেন ছিল তার মানে এই ভোল্টেজ সোর্সটির কোনও প্রভাব নেই সুতরাং প্রাথমিকভাবে এটি ওপেন থাকায় এটি উন্মুক্ত সুতরাং প্রাথমিকভাবে এই i0 0 যে i0 i0 সুতরাং এটি 0 কারণ এটি ওপেন ছিল এবং এটি এখন ওপেন আছে এই S1 এটি সব বন্ধ তবে S2 ও ওপেন S2 4 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে সুতরাং এটি বন্ধ এবং তার মানে এটাই সঠিক পথ এই পথটি ওপেন আছে সুতরাং এই শাখার কোনও প্রভাব নেই এবং মনে করুন যে স্টেডি স্টেটে ইনডাক্টর শর্ট সার্কিট হিসাবে কাজ করছে সুতরাং এই ক্ষেত্রে যদি তা হয় তাহলে তখন স্টেডি স্টেট কারেন্ট কী হবে যখন S1 বন্ধ থাকে তখন এটি i ∞ হবে সুতরাং i ∞ 4 Ω এবং 6 Ω ফলাফল 10 Ω সিরিজে আছে এবং এটি 40 ভোল্ট সুতরাং এটি 404 হবে যা 4010 বরং এটি এই iS10 4 অ্যাম্পিয়ার সুতরাং i ∞ 4 অ্যাম্পিয়ার এটি প্রাথমিক মান i0 0 এর এবং i ∞ 4 অ্যাম্পিয়ার এখন এখানে যদি আপনি জানতে পারেন যে টাইম কনস্ট্যান্ট কি হবে তো এই ক্ষেত্রে RThevenin পাবেন এবং এটি বন্ধ আর এটি ওপেন কিন্তু এই S 2 ওপেন আছে RThevenin ভোল্টেজ সোর্স শর্ট করতে হবে এবং RThevenin 6 4 10 Ω হবে আমরা এই টার্মিনাল থেকে দেখছি এটি ওপেন আছে এটি হল RThevenin এবং τ LRThevenin L 5 হেনরি এবং এটি 10 Ω হাফ সেকেন্ড সুতরাং এই সবকিছুর সাথে আমি বলি i ∞ 4 RThevenin 10 Ω τ হল হাফ সেকেন্ড এবং আমরা এই ফর্মুলা জানতাম i t i ∞ i0 i ∞ e t এই সমস্ত মানগুলি রাখুন i t 4 গুণ 1 e 2t অ্যাম্পিয়ার যা 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে রয়েছে কারণ সুইচ S1 বন্ধ আছে এখন t 4 সেকেন্ড থেকে বেশি এখন t 4 সেকেন্ড থেকে বেশি এবং এটি বন্ধ তার মানে আমরা ধরে নেব যে এই 2 টি সুইচ চিরকালের জন্য বন্ধ আছে সুতরাং আমি বলতে চাইছি এটি বন্ধ আছে t 4 সেকেন্ডে সুতরাং সেই ক্ষেত্রে i ∞ আবার খুঁজে বের করতে হবে এবং প্রাথমিক মান t 4 সেকেন্ড যেটা t t 0 4 এ দেওয়া আছে প্রাথমিক অবস্থাটি খুঁজে বের করতে হবে এবং স্টেডি স্টেটে শেষ অবস্থাটি খুঁজে বের করতে হবে এবং তারপর t যখন 4 থেকে বড় হবে আর t যখন 4 এর সমান হবে তখন এটির এক্সপ্রেশন খুঁজে বের করতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমি আশা করি আপনি এটি বুঝতে পারবেন যখন সুইচগুলো বন্ধ থাকবে সুতরাং S 2 বন্ধ তার মানে S1 এবং S 2 চিরকালের জন্য বন্ধ রয়েছে সুতরাং হঠাৎ S 2 বন্ধ করাতে ইনডাক্টর কারেন্টকে প্রভাবিত করে না কারণ ইনডাক্টরের মাধ্যমে কারেন্ট হঠাত পরিবর্তন হতে পারে না প্রাথমিক কারেন্ট t 4 এই t 4 এক্সপ্রেশনটি এখানে লিখুন i t 4 1 e t 2 t তারপর এখানে t 4 রাখুন কারণ সুইচ S2 তে বন্ধ আছে আমি যখন এই সমস্যার সমাধান করব তখন এই সমস্ত সমস্যা টি কখন দেখব তা জানুন প্রথমে নোটবুকে সার্কিট আঁকবেন তার পরে দেখুন কী ঘটছে সুতরাং t 4 সেকেন্ড লিখুন তো খুঁজে পাবে যে i4 i 4 i 4 প্রায় 4 অ্যাম্পিয়ার কারণ 1 e t 8 e t 8 খুব ছোট তো প্রায় 4 সেকেন্ড যাটা t 4 এখন v ভোল্টেজ নোড A তে হতে দিন সুতরাং এই ক্ষেত্রে এখন মনে করুন এটি একটি স্টেডি স্টেট পৌঁছেছে তো এটি বন্ধ এবং এটি নোড A এই v মানে v ∞ সেই সময়ের স্টেডি স্টেট মানটি শর্ট সার্কিট করা হয়েছে সুতরাং সেই সময় KVL প্রয়োগ করুন এই ভোল্টেজ v 40 ভোল্ট এবং এখানে এটি 10 ভোল্ট আর এই v ∞ মানে এটি জুড়ে ভোল্টেজ টি শর্ট 6 Ω রেজিস্টর সুতরাং এখানে নোডাল বিশ্লেষণ আমরা ইতিমধ্যে অধ্যয়ন করেছি সুতরাং সরাসরি আমি এই ইকুয়েশন লিখছি KCL নোড A তে প্রয়োগ করে v v ∞ ছাড়া আর কিছুই নয় সুতরাং এই ক্ষেত্রে প্রয়োগ করুন যে KVL 40 v 10 v2 v6 v কিছুই নয় তবে v ∞ এই v কিছুই নয় কিন্তু v ∞ স্টেডি স্টেট যখন ইনডাক্টর একটি শর্ট সার্কিট হিসাবে কাজ করছে সুতরাং যদি এই v সমাধান করা হয় তো আসলে এটি v ∞ হবে সুতরাং এটি iS1 8011 ভোল্ট তো এই ক্ষেত্রে i ∞ হবে v6 কারণ সেই 6 Ω রেজিস্টেন্স ভোল্টেজ জুড়ে এই নোডাল বিশ্লেষণ v ∞ আমরা পেয়েছি সুতরাং এটি v v6 হবে যে iS1 8011 গুণ 6 কারণ v ∞ 18011 আমি v ∞ লিখিনি তবে এটি বোধগম্য যে এটি 2727 অ্যামপার সুতরাং Thevenin রেজিস্টেন্স ইনডাক্টর টার্মিনালের এ 6 4 গুণ 24 2 হবে আমার সার্কিটে ফিরে যাওয়ার দরকার নেই নোটবুকে সার্কিট আঁকলেই হবে এটি পেয়ে যাবেন এটা 223 Ω হবে সুতরাং τ হবে l LRThevenin তো 5223 1522 সেকেন্ড যেটা τ সুতরাং ইকুয়েশন 75 থেকে আমরা জানি t 0 নয় কারণ t t 0 যেটা 4 সেকেন্ড সুতরাং এই কারণেই ইকুয়েশন 75 থেকে এটি i ∞ তারপরে i t 0 i ∞ e t t t 0 সুতরাং এটি মূলত i ∞ i t 0 মানে t 0 4 সেকেন্ড সুতরাং t i 4 i ∞ t 0 আসলে 4 সেকেন্ড কারণ 4 সেকেন্ডের পরে S 2 বন্ধ ছিল সুতরাং আমি যদি এই সমস্ত মান গুলি রাখি তবে i ∞ i 4 i ∞ এবং τ এর মান তো আমি পাব i t 2727 তারপর 4 2727 তারপর e t 2215 গুণ t 4 সুতরাং i t 2727 1273 e t 1467 হয়ে যাবে তবে t 4 এই অ্যাম্পিয়ার তারপর t 4 থেকে বড় অথবা সমান সুতরাং এই সব একসাথে রেখে আমরা পাব যে i t 0 যখন t 0 থেকে কম অথবা সমান যে আমরা i0 এর প্রাথমিক মান পেয়েছি এবং 4 1 e t 2 t যখন t 0 থেকে বড় অথবা সমান বা 4 এর সমান অথবা কম এবং যখন t 4 এর সমান অথবা বড় এখানে 2 টি সুইচ থাকবে এবং এটি t 2 সেকেন্ডে খুঁজে বের করতে বলা হয়েছে আর i এর মান কী সুতরাং i2 t 2 তে আছে তো 4 1 e t 4 এটি হল 393 অ্যাম্পিয়ার এবং এটি t 05 সেকেন্ডেও জিজ্ঞাসা করেছে সুতরাং এটি 277 1273 হবে সুতরাং 1 467 302 অ্যাম্পিয়ার এর সাথে আমরা সেই ফার্স্ট অর্ডার DC সার্কিটটি বন্ধ করব প্রায় 20 টি সমস্যার সমাধান হয়েছে বিভিন্ন ধরণের সমস্যা এর সাথে আমি বিশ্বাস করি DC অংশের সমস্ত অংশ আচ্ছাদিত করা হয়েছে সুতরাং পরবর্তী বক্তৃতা থেকে আমরা সেই সিঙ্গেল ফেজ AC সার্কিটে যাব এবং DC সার্কিটে আমরা বেশ কয়েকটি সমস্যার সমাধান করেছি সমস্ত 6 টি অধ্যায়ের জন্য কিন্তু AC সার্কিটে জটিল সংখ্যা জড়িত থাকবে এবং সেই কারণে আমরা প্রতিটি অধ্যায়ে সংখ্যা সীমাবদ্ধ করব সম্ভবত 7 8 9 10 প্রতি অধ্যায় বা কম হতে পারে কারণ কি এইগুলোতে জটিল সংখ্যা জড়িত আছে কিন্তু আমরা সমাধান করব যে কোনও ভাল বই সমস্যার সমাধান করতে পারে সুতরাং আমরা পরবর্তী ভিজ্যুয়াল লেকচার থেকে সেই সিঙ্গেল ফেজ AC সার্কিটটি দেখব